সেল কালচার প্রযুক্তির বক্তৃতাক্রমে পুনরায় স্বাগত আমরা এখন দ্বিতীয় সপ্তাহে পৌঁছে গেছি এবং আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় বক্তৃতা শুরু করব সুতরাং এই বক্তৃতার বিশেষ গুরুত্ব দেওয়া অংশ হবে সেল কালচারের সুবিধার বিন্যাস ও নকশা তৈরি আমরা যদি বিভিন্ন পাঠ্যপুস্তকে বিন্যাস ও নকশা সম্বন্ধে দেখি তাহলে কিছু বিশেষ বৈশিষ্ট্য পাব যেগুলি বিশেষভাবে বলা আছে আজকের বক্তৃতায় আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সেল কালচারের সুবিধা তৈরীর জন্য কি কি লাগে ও আর্থিকভাবে সীমাবদ্ধতার সম্মুখীন হয় তা বলব সর্বপ্রথম এই গুরুত্বপূর্ণ বিষয় যা হলো আমাদের কি ধরনের সুবিধার প্রয়োজন হয় যা আমাদের আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন এবং আমাদের লক্ষ্য কি আমি তোমাদের কোন বিশাল কিছু জানতে বলবো না ছোট করে আমাদের লক্ষ্য কি উদাহরণ সহকারে আমি এটি বলার জন্য তুমি বা আমরা যদি আমাদের পরীক্ষাগারে কোষ জীব বিদ্যার জন্য কোন সুবিধাজনক অবস্থার সৃষ্টি করতে চাই অথবা কোনরকম বায়ুশূন্য জীব বিদ্যা বা ছোট কোষ কালচারের সুবিধা তৈরি করতে চাও প্রয়োজনীয়তা বিভিন্ন রকম হতে পারে যেমন উদাহরণ দিয়ে বলতে গেলে যদি কোন বায়ো সেন্সর পরীক্ষাগার করতে চাও তাহলে কোষ ব্যবহার করতে হবে এবং বিশেষ ধরনের কোষগুলিকে দিয়ে সেন্সর যন্ত্র তৈরি হবে যেটা অতি অবশ্যই কোষের উপর নির্ভর করে জৈব সেন্সর হবে আমি এটাই বলতে চাইছি এরপরে তোমাদের প্রয়োজনীয়তা বিভিন্ন ধরনের হতে পারে একইভাবে যদি এটি কলা প্রযুক্তির পরীক্ষাগার হয় যেখানে কোষকলার আন্তঃসম্পর্ক যুক্ত পদার্থ নিয়ে কাজ হচ্ছে তখন প্রয়োজনীয়তা অন্যরকম হবে যদি তোমরা রসায়ন বিভাগে কাজ করছ যা বিভিন্ন ধরনের ফ্লুরোসেন্ট মৌল বিভিন্ন ধরনের anti cancer ড্রাগ বিভিন্ন ধরনের নতুন নতুন মৌল নিয়ে কাজ করলে তার প্রয়োজনীয়তা আলাদা হবে উদাহরণ দিয়ে যা বলা হয়েছে তার সম্বন্ধে প্রধান পয়েন্টগুলি কে লিখে দেখাতে দাও সুতরাং আমরা এখন দ্বিতীয় সপ্তাহের দুনম্বর বক্তৃতাতে আছি আমরা আজকে জানিয়ে কথা বলবো তা হল বিন্যাস ও নকশা এবং সেল কালচার সুবিধার নকশা তৈরি এখন আমি তোমাদের বলব বিভিন্ন ধরনের সুবিধা যেমন তারা কি এবং তাদের ব্যবহার করার লক্ষ্য কি আমরা একটি সম্বন্ধে বলেছি যে কোন জীব বিদ্যার পরীক্ষাগারে এবং আমরা যেখানে চাইছি ও জীব বিদ্যার কাজ করতে বা ক্রমবিকাশ জীব বিদ্যার পরীক্ষাগার তৈরি করতে এবং আমি এটাতে পরে আসবো এখানে বিশেষত্ব হলো যে যখন কোন পরীক্ষাগার কোষের উপর নির্ভরশীল বায়োসেন্সর তৈরি করছে বা কোষ কলা প্রযুক্তিবিদ্যা বা রসায়ন জৈব পরীক্ষাগার তৈরি করছে তার প্রধান ধারণা হলো বিভিন্ন ড্রাগ অণু বেছে নেওয়া কোষের সঙ্গে কোষের আন্তঃসম্পর্ক বা ড্রাগ অণু ছাড়াও অন্যান্য বস্তু যেমন ফ্লুরোসেন্ট অণু নিয়ে গবেষণা একইভাবে কোষ কলা প্রযুক্তিতে প্রধান আলোচ্য বিষয় হল কোষ কলার বস্তুর আন্তঃসম্পর্ক কোষের উপর নির্ভরশীল বায়ো সেন্সর হলো কোষীয় বস্তু যা বায়ো সেন্সর এর উপাদান একইভাবে কোষ এবং ক্রমবিকাশ জীব বিদ্যায় কোষ কালচার সুবিধা চাইলে কোষ লাইনের সব সময় রক্ষণাবেক্ষণ করতে হবে এবং তার জন্য যে ধরনের কাজ তোমরা করছ তা ইনভিভো অবস্থায় প্রাণী কোষের জন্য কলাস্থানিক ভাবে করতে হবে যেখানে সবকিছুই দেহের বাইরে করা হচ্ছে এবং কোষলাইন ও প্রাথমিক কালচার নিয়ে কাজ হচ্ছে আমি পরে এই বিষয়গুলোতে আসবো যার মানে এই নয় যে অবস্থায় কোষ বিদ্যা নিয়ে কাজ করার সময় বিভিন্ন ধরনের কোষ লাইন এবং এই ধরনের বস্তু নিয়ে কাজ হচ্ছে সুতরাং আমার কথার অর্থ হল এই ধরনের তালিকা করা যেতে পারে যা আরো অন্যান্য তালিকার সঙ্গে কোষ কালচার সিস্টেম তৈরীর জন্য বিশেষভাবে প্রয়োজন এগুলি হল সেই পরীক্ষাগার যারা শুধুমাত্র মিডিয়াম তৈরি কোষ কালচার এর জন্য বিখ্যাত তারা বিভিন্ন ধরনের বিক্রিয়ক তৈরি করে কোষ কালচার করার জন্য বিক্রিয়ক তৈরি করে এছাড়াও তারা বিভিন্ন ধরনের উদীয়মান ক্ষেত্র নিয়ে কাজ করে যেমন বায়োনিম কোষের ওপর নির্ভরশীল বায়োনিম এর গঠন এখানে নিম অর্থে ক্ষুদ্র electro mechanical সামগ্রী S কে সিস্টেম বলা হচ্ছে ঠিক সুতরাং এখানে বিশেষ ধরনের কোষের উপর নির্ভরশীল জৈব অনুকরণ গঠন করা হচ্ছে যারা একটি উদাহরণ রূপ ইতিহাসের দিকে দেখে নিলে আমরা দেখব প্রচার বা কক্ষ সম্বন্ধে আমরা পরে আলোচনা করব এই ধরনের বিষয়গুলি তোমরা জানো যে গুলি পরিবর্তিত হয় প্রচার এবং পক্ষ নিয়ে বহু মানুষ কাজ করছে যেমন বায়ু রোবটিক্স এবং আরো অন্যান্য শাখায় সুতরাং সর্বপ্রথম বস্তু আমাদের বুঝতে হবে তা হলো আমাদের লক্ষ্য কি এর কারণ এখানে বিভিন্ন রকম বাধা রয়েছে যা কাজের ক্ষেত্রে আসবে আমাদের প্রথম লক্ষ্য হলো উদ্দেশ্য ঠিক করা সুতরাং প্রথমে আমরা এই কাজগুলি দেখে নেবো ঠিক এই কাজগুলি এবং তাদের প্রয়োজনীয়তা বুঝতে হবে সুতরাং এই ধরনের কাজের প্রধান লক্ষ্য আমরা আগেই আমাদের উদ্দেশ্য নিয়ে আগের স্লাইডে আলোচনা করেছি তোমরা দেখেছো বিভিন্ন ধরনের উদ্দেশ্য যা আমরা আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই জানবে আমাদের উদ্দেশ্য কি এবং কী ধরনের পরীক্ষাগার করতে চাইছে এবং সত্যি সত্যি এটি তৈরি করার জন্য কি ধরনের বাধা আসতে পারে প্রথম সাধারণ বাধা আমরা দেখব তা হল এটি করার জন্য কত টাকা লাগবে এরপর হলো জায়গা জায়গা সারা পৃথিবী জুড়ে একটি বৃহৎ বাধা যেমন ধর তুমি যদি মেরিল্যান্ড ইনস্টিটিউটে কাজ করো তুমি দেখে অবাক হবে যে একটি অফিসে যা তোমরা দেখেছো বা একটি ছোট অফিস কুঠুরি সেই জায়গাতেই কোষ কালচার এর সমস্ত সুবিধা রয়েছে মানুষরা সেখানে চারটি গ্রুপে কাজ করছে এবং একে অপরের সুবিধা ভাগ করে নিচ্ছে সুতরাং সারা পৃথিবীতে এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যেখানে জায়গাকে ঠিকঠাক করে নকশা করতে হবে তোমরা জানো একটি বায়ুশূন্য ব্যবস্থা করতে গেলে তা সহজ নয় কারণ এক্ষেত্রে বিশেষ ধরনের যন্ত্রপাতি লাগে এবং আরও বিশেষ ভাবে করতে চাইলে তা আরো বেড়ে যায় সুতরাং জায়গা হল একটি বড় সমস্যা এবং এর পরের সমস্যা হল তোমার জায়গায় যদি নির্দিষ্ট থাকে এবং তার ঠিকঠাক করে ব্যবহার করতে হবে যাতে সহজেই সমস্ত যন্ত্রপাতি ঠিকঠাক ব্যবস্থাপনা করা যায় এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথমে তুমি জায়গা দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছ আমাকে একটি সামনে আনতে দাও যখন কিভাবে তোমরা জায়গা সমস্যার সমাধান করবে তুমি যদি কোন জায়গাকে ঠিকঠাক পরিচালনার কথা বলো তখন কোন ধরনের উপকরণ ব্যবহার করবে বা তার আয়তন কত সেগুলিকে তোমাদের জেনে নিতে হবে আমরা এগুলি নিয়ে আবার আলোচনায় ফিরবো পয়েন্ট 2 এ পয়েন্ট তিনে আমরা আর্থিক বাধা নিয়ে আলোচনা করব কারণ যখন কোন পরীক্ষাগার তৈরি হবে তখন আর্থিক বাধা সর্বোতভাবে দেখা যাবে সুতরাং এই তীর চিহ্নতে যা আমি আবার আসছি এটি জায়গা এবং আর্থিক অবস্থা দেখাচ্ছে এবং সর্বোত্তমভাবে আমরা এই লক্ষ্যে ফিরব যে আমাদের লক্ষ্য কি যা আমি নিজের জন্য ঠিক করছি তুমি ঠিক করেছো কোন ধরনের উচ্চতায় তোমার পরীক্ষাগার নিয়ে যাবে এটির মানে কি উদাহরণ সহকারে বলতে গেলে যদি তোমার পরীক্ষাগার সব সময় কোন কোষ লাইন কে বজায় রাখতে হয় এবং প্রথম সপ্তাহেই তোমাদের কাজ হবে কোষ লাইনকে বজায় রাখা এবং প্রত্যেক সপ্তাহে সাবকালচার তৈরি করা এবং তাতে বৃদ্ধি ঘটে এবং তারপরেই সেখান থেকে সংগ্রহ করে পরীক্ষা করা সম্ভব তোমরা জেনে থাকবে তোমার এটি করার জন্য একটি মাইক্রোস্কোপ প্রয়োজন এরপর তোমাদের এই কোষগুলিকে দেখতে হবে এবং যদি তোমাদের লক্ষ্য হয় মাইক্রোস্কোপ কেনার জন্য বেশি ব্যয় করবে না বা অন্যদিকে তোমার পরীক্ষাগার যদি সম্পূর্ণভাবে কোষ কালচার নিয়ে কাজ করে তখন মাইক্রোস্কোপ এর জন্য অধিক ব্যয় করতে হবে এবং এখানে তুমি মাইক্রোস্কোপ সুবিধার জন্য বিশেষভাবে কাজের জায়গা তৈরি করতে হবে সুতরাং এই ধরনের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ যা নিশ্চিত করবে তোমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এবং উদ্দেশ্য এবং লক্ষ্য কে যুক্ত করলে আর একটি বস্তু আছে তা হল পরের দশ বছরে কি হবে এর কারণ যতক্ষণ না তুমি এ বিষয়ে পরিকল্পনা করছ যেমন উদাহরণস্বরূপ তুমি নিশ্চিত না ও পরবর্তীকালে নতুন সুবিধা কি আসবে এবং তুমি নিশ্চিত না তুমি এটা করবে কি করবেনা আমি যা বলতে চাচ্ছি তা হল আমাদের সবার সঙ্গেই এটি ঘটতে পারে তোমরা জানো আমরা যখন কোন পরীক্ষাগার তৈরি করি আমার মনে আছে এবং এটি একটি ঘটনা যখন প্রবলভাবে আমি আমার কাজ করছিলাম আমি তাদের এই সহজ বিষয়টি বলতাম যে আমি জানিনা এই জায়গাটি সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করতে আমি ভালোবাসি কিনা সুতরাং তোমরা যদি সমস্ত জায়গা ব্যবহার করতে চাও এবং এই ধারণাটা নাও যে তুমি এরকম করবে না যে সমস্ত জায়গা একসঙ্গে ব্যবহার করে নিবে কিন্তু অবশ্যই কিছু অন্তর্বর্তী জায়গা রাখবে কারণ কে বলতে পারে আগামী পাঁচ বছর পর তুমি আরেকটি নতুন জায়গাকে ব্যবহার করবে যা তুমি তখন করতে চাইবে কিন্তু আমার যখন জায়গা থাকবে এবং বড় বড় যন্ত্রপাতি থাকবে যা সবকিছুকেই ভর্তি করে দেবে যা করা উচিত হবে না দূরদৃষ্টি থাকলে আমরা এভাবেই করবো চেয়ে যখন পরিবর্তন করতে চাইবো আমাদের প্রয়োজন অনুযায়ী জায়গা পাবো এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যা আমি আগেই উল্লেখ করেছি এবং তোমাদের জায়গার ব্যবস্থাপনা সম্বন্ধে বলেছি এই অবস্থায় দ্বিতীয় পয়েন্ট হল আর্থিক ব্যবস্থাপনা যেটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলছি এটি বলার আগে আমরা ভুলে গেছিলাম রক্ষণাবেক্ষণের ব্যাপারে এবং আমি মনে করি আমাদের প্রত্যেককেই এটি মাথায় রাখবে যে একটি অন্তর্বর্তী জায়গার প্রয়োজন যাতে ভবিষ্যতে আমরা প্রয়োজনমতো তা ব্যবহার করতে পারব এবং এটি খুবই গুরুত্তপূর্ণ তাই যতক্ষণ না তোমার এই অন্তর্বর্তী জায়গা থাকবে তুমি বুঝতে পারবে না আমি তোমাদের বলব তোমরা নিশ্চয়ই জায়গাকে বাঁচিয়ে রাখবে যা পরে ব্যবহার করা যাবে এই ধরনের ব্যবস্থাপনা অর্জন করতে গেলে তোমাদের আগে থেকে সমপ্রসারণের জন্য পরিকল্পনা করতে হবে এর পরের ব্যাপার হলো যা এখানে E হিসেবে দেখানো হচ্ছে তা হল বায়োসেফটি আমরা যা বলছি তার লক্ষ্য হলো প্রথম ধাপেই আমাদের জৈব সুরক্ষা নিয়ে ভাবতে হবে এটির মানে কি আমি এটা সম্বন্ধে বলার আগে যা একটি আলাদা বিষয় বস্তু একটি উদাহরণ দেওয়া যাক ধরো আমি একটি কাজ করছি যা একটি প্রাণঘাতী ভাইরাস যেমন ইবোলা যা বায়ো টেরোরিস্ট জৈব আতঙ্কবাদী বস্তু আমরা কাজ করছি মার বার্গ ভাইরাস নিয়ে এবং আমি যদি ভুল না হই তাহলে সামান্য কিছু পরীক্ষাগারেই এই ধরনের কাজ হয় সারা পৃথিবীতে তিন থেকে চারটি পরীক্ষাগারেই এগুলি নিয়ে কাজ করা সম্ভব অথবা তোমরা যদি ভয়ঙ্কর টিউবারকিউলোসিস নিয়ে কাজ করো যা ভারতবর্ষে খুবই সাধারণ এর কারণ আমি তোমাদের বলবো ধরো একজন ব্যক্তি হিসেবে এটি ব্যবহার করছ সুতরাং সর্বপ্রথম আমি নিজেকে বিপদে ফেলছি এবং আমি জানি এটি একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে ছড়িয়ে যেতে পারে যারা এটি নিয়ে কাজ করছে তারাও সংক্রামিত হয়ে পড়তে পারে এবং শুধু তাই নয় যদি ঠিকঠাক ভাবে রাখা না হয় তাহলে সমগ্র সম্প্রদায় এ এটি সংক্রমিত হতে পারে যা মারাত্মক ব্যাপার সুতরাং সর্বপ্রথম আমাদের লক্ষ্য হবে এবং যখন আমি বলছিলাম আমাদের উদ্দেশ্য সম্পর্কে যদি আমাদের মনে থাকে তাহলে আমরা এই উদ্দেশ্যগুলি নিয়েই কাজ করছিলাম সুতরাং এখন আমি তোমাদের আরও কিছু পয়েন্ট যুক্ত করবো যেগুলো নিয়ে আমরা কাজ করছি যার মধ্যে একটি হলো আমরা যখন ছোঁয়াচে রোগ নিয়ে কাজ করব যেমন ভাইরোলজি সংক্রামিত ভাইরোলজির জীব বিদ্যা যেগুলো আমাদের কাছে বিভিন্ন স্তরের বায়োসেফটি নিয়ে বলে কোন দেশে যদি এরকম ধরনের প্রতিনিয়ত কোষ লাইন ব্যবহার করো তখন তার খুব একটা ঘটনা ঘটে না আমি যা বলতে চাচ্ছি তা হল কেউ এগুলো নিয়ে খুব একটা ভাবে না এবং তোমরা যদি এটা নিয়ে কাজ করো তাহলে সরাসরি ভাবে নেওয়া জীব বিদ্যার সিস্টেমে কোন সমস্যা হবে না এরপর আরেকটি কৌতুহল জনক বিষয় হলো আমরা এখন যে যুগে বাস করছি সেখানে কোষ বিদ্যা বিভিন্ন ক্রমবিকাশ মূলক কাজ হচ্ছে এবং বিভিন্ন অংশে ট্রান্সজেনিক কাজ হচ্ছে যেখানে বিভিন্ন R N A I নিয়ে নকআউট তৈরি করা হচ্ছে সুতরাং বিভিন্ন স্তরে প্রয়োজনীয়তা অনুযায়ী তোমাদের বিভিন্ন ধরনের DNA নিয়ে কাজ করতে হবে বা অন্যকোন জেনেটিক বস্তু নির্দিষ্ট নিয়মাবলী ও সূত্র মেনে কাজ করতে হবে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে প্রত্যেকটি দেশে কিছু নির্দিষ্ট এবং কঠোর নিয়মাবলী রয়েছে সুতরাং একজন কে কাজ করার আগে জানতে হবে এই নিয়ম গুলি কে সুতরাং তোমরা জানো আমি এটা করতে চাইছি এবং তখন তোমরা এটা বুঝবে যে তোমাদের নির্দিষ্ট ধরনের বাইরে বার করার পদ্ধতি বা তোমাদের নির্দিষ্ট ভাবে চালনা করার কোন পদ্ধতি আছে কিনা বা কোন অন্য পদ্ধতি রয়েছে যা নতুন সুবিধা দেবে এবং বর্জ্য পদার্থ কে সঠিক নির্গমন ঘটাবে সুতরাং এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী ভাবে গুরুত্বপূর্ণ যা নিয়ে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে এবং এর কারন হল আমরা এমন একটি সিস্টেম নিয়ে কাজ করছি যে কেবলমাত্র ক্ষতিকারক নয় সেটি অন্যদের জন্য ক্ষতিকারক হতে পারে এবং যতক্ষণ না তুমি নিশ্চিত হচ্ছে এগুলিকে কিভাবে রাখবে সর্বপ্রথম আমাদের ভাবতে হবে আমি এগুলোকে সংক্ষেপে লিখে নেব যে আমাদের লক্ষ্য কি এবং আমাদের লিখিত বইতে এগুলো বলা আছে কিনা কিন্তু তোমরা যখন তোমাদের নিত্যনৈমিত্তিক জীবনে এটি করবে তখন একটি লিখিত বই নিলে আমি বলতে চাইছি তুমি আরেকবার এগুলোকে ভালো করে দেখে নেবে বাস্তব ব্যবহারিক প্রয়োগ হলো তোমরা যখন কাজ শুরু করবে এবং একটি পরীক্ষাগার তৈরি করবে তোমরা এটা করতে পারবে না ওটা করতে পারবে না এটি করা যাবে না এবং এভাবে বানানো যাবেনা এবং আমি এই ব্যাপার গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারি এর কারণ হলো কিছু নির্মাণ তৈরি হয়না এই ব্যপারগুলো করার জন্য এবং এটি একটি ঘটনা যে এগুলোকে পরিষ্কারভাবে আমাদের মাথায় রাখতে হবে কারণ এর উপরে নির্ভর করেই আমাদের জৈব নিরাপত্তা করতে হবে জৈব নিরাপত্তার স্তর এক জৈব নিরাপত্তা স্তর 2 34 এবং এই ধরনের কাজের জন্য আমাদের শিখতে হবে যে কি ধরনের ঝুঁকি রয়েছে সেগুলি সম্বন্ধে খুব সুন্দর বই ও রয়েছে যদি অনলাইনে খোঁজো আমি চেষ্টা করব কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে কপি রয়েছে সেটি পাঠিয়ে দেব তোমরা নিশ্চয়ই বইটি পড়বে যেটি খুবই কৌতুহলজনক এবং যেখানে বিভিন্ন ক্ষতিকারক ভাইরাস নিয়ে কাজ করতে গেলে কিভাবে করতে হবে তা লেখা আছে এবং এটিই তোমাদের আরও ভালোভাবে কাজ করার জন্য উৎসাহিত করবে এরপরে বায়োসেফটি স্তরে এই কোর্সের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ধাপ যা আমি আগেই বলেছি এবং তোমাদের এটি সম্বন্ধে খুব পরিষ্কার ধারণা থাকতে হবে যখন তোমরা DNA দিয়ে নিয়ে নিয়ে কাজ করছ তোমরা জানো অন্যান্য ধরনের নিউক্লিক অ্যাসিড এবং আরো অন্যান্য বস্তু রয়েছে তোমরা এরপর বুঝবে যে আমাদের লক্ষ্য কি এবং আমরা কি জীবিত প্রাণী ব্যবহার করতে চলেছি অন্যভাবে উদাহরণ সহকারে বলতে গেলে আমি তোমাদের প্রাথমিক কালচার নিয়ে কাজ করার কথা বলছি সুতরাং প্রাথমিক কালচার গুলিকে যখন কালচার করা হচ্ছে যা সরাসরি জীবিত প্রাণীদের থেকে নেওয়া হয় তখন এই প্রাণীটিকে তোমাদের মারতে হবে বা চামড়ার কিছু অংশ থেকে কলা সংগ্রহ করতে হবে তোমাদের জানতে হবে এই প্রাণীটিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হবে এবং তোমরা জানো কিভাবে কলাটি সংগ্রহ করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা করতে হবে এবং যদি তোমরা প্রাণীটিকে মারতে চাও তাহলে সেভাবেই কাজ করতে হবে এখন তোমরা যদি প্রাণীটিকে মারতে যাও এবং কলা সংগ্রহ করতে চাও তাহলে বিভিন্ন ধরনের সুবিধা থাকা দরকার এর কারণ আমরা যখন কোন প্রাণীকে মারবো তখন নিশ্চিতভাবে আমাদের কিছু ব্যবস্থা থাকবে যদি কোন প্রাণীকে মারার সুবিধা থাকে তাহলে তা জীব বর্জ্য হয়ে দাঁড়াবে যা কে মারার জন্য আমরা যতটা সম্ভব নৈতিকভাবে এবং মানবিকভাবে কাজ করব এটি খুবই অপরিহার্য বিষয় সুতরাং সর্বপ্রথম তোমরা যে প্রাণীটিকে মারছ তাকে অন্য ভাবে রাখতে হবে এর সঙ্গে কতগুলি প্রাণীকে মারছো যা থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় কলা সংগ্রহ করবে এবং প্রাণীটিকে মারার পর কিভাবে তার ব্যবস্থাপনা করবে যখন তুমি ওদিকে সমাহিত করবে বা কিছু অংশ রেখে দেবে এগুলি খুবই নৈতিক ব্যাপার এবং মানবিক ভাবি দেখতে হবে যেটি সম্বন্ধে তোমাদের পরিষ্কার ধারণা থাকবে কারণ প্রত্যেক ইনস্টিটিউট এর নির্দিষ্ট নৈতিক সমিতি ইথিক্যাল কমিটি রয়েছে যারা এই ধরনের ইথিক্যাল ক্লিয়ারেন্স প্রয়োজন কিনা প্রাণীটির কে সমাহিত করতে গেলে যেমন ধরো তোমরা মাছ নিয়ে কাজ করছ তখন তার কোন ইথিক্যাল ক্লিয়ারেন্স লাগে না এবং নিম্ন শ্রেণীর প্রাণী দের ক্ষেত্রেও যেমন ড্রসোফিলা এবং ছোট প্রাণীদের ক্ষেত্রে তোমাদের ইথিক্যাল ক্লিয়ারেন্স লাগবেনা কিন্তু এগুলো ছাড়া যখন তোমরা রোড এন্ড গুইনা পিগ নিয়ে কাজ করবে তখন ইথিক্যাল ক্লিয়ারেন্স লাগবে কোন ধরনের ইথিক্যাল ক্লিয়ারেন্স তোমার প্রয়োজন যখনই আমরা জীবিত জিব নিয়ে কথা বলব অথবা তোমরা জানো প্রাথমিক কালচার যা জীবিত জীবন থেকে সংগ্রহ করা হয় সুতরাং এই সমস্ত পয়েন্ট কার্যকরীভাবে থাকবে যখন আমরা কোন প্রাণীকে হত্যা করছি তার নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এবং মৃত দেহকে সরিয়ে নিচ্ছি নির্দিষ্টভাবে এবং সব থেকে প্রয়োজনীয় হলো তোমাদের এই ধরনের কাজ করতে গেলে এথিকাল ক্লিয়ারেন্স প্রয়োজন সুতরাং তোমরা এখন এই বিষয়টি শুরু করার পর এটিকে অনেক ভালো বুঝতে পারছ আমি আলোচনা করেছি আমাদের কি কি বিষয় নিয়ে কাজ করতে হবে সুতরাং আমরা এখানেই সমাপ্ত করব এবং যখন আমরা আবার শুরু করব তখন বোঝার চেষ্টা করবো আমাদের কি কি অপরিহার্য প্রয়োজনীয়তা এবং আমাদের ভাবতে হবে একটি অবস্থা যখন সুবিধা তৈরি করতে হয় তোমরাও এই বিষয়টি নিয়ে ভাববে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ